সকলকে এই লেকচারে তৈরীর পদ্ধতি দেখাব এমন একটি পরিস্থিতি র কথা চিন্তা করা যাক যেখানে তুমি গরমের ছুটিতে অনেক দিনের জন্য বাড়ির বাইরে আছো অবশ্যই যথাযথ সুরক্ষার আয়োজন করে গেছো কিন্তু তা সত্ত্বেও চুরির ঘটনা ঘটে যাই হোক যদি তুমি জানো তোমার বাড়িতে নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখান দিয়ে একটা লোক প্রবেশ করতে পারে সেই দরজাটি যেখানে একটা তালা লাগানো আছে এবং কাউকে ঢুকতে হলে তালা ভেঙে ঢুকতে হবে অথবা কোন জানলা থেকেও হতে পারে যে কোনো উপায়ে কাউকে জানলাটা ভাঙতে হবে চুরি করার জন্য তো তোমার বাড়িতে যে অসুরক্ষিত জায়গাগুলি আছে সেখানে তুমি এরকম একটা ডিভাইস বেজে উঠবে তো সেইমতো তোমার একটা সিস্টেম সক্রিয় হয়ে যাবে আমি এই নির্দিষ্ট জিনিসটি এখানে আলোচনা করব যখনই কোন অযাচিত ব্যক্তি তোমার দরজা স্পর্শ করবে তোমার অনুপস্থিতিতে একটা এসএমএসপাঠিয়ে দেবে এবার আমরা টাচ সেন্সর টা খুবই সোজা সাপটা অবশেষে আমি প্রদর্শন করব যেরকম আমি বললাম যে এটি গৃহ স্বয়ংক্রিয় ব্যবস্থার আরেকটি নিদর্শন এটার সঙ্গে সুরক্ষার ব্যাপারটাও একীভূত করা যেতে পারে সুতরাং এটি গৃহ সুরক্ষার সাথে সম্পর্কিত যেখানে একটা স্বয়ংক্রিয় এলার্ম সিস্টেম গৃহ মালিক কে সতর্ক করে দেয় যখনই অনভিপ্রেত প্রবেশাধিকার ঘটে যখনই অযাচিত প্রবেশ ঘটে তখনই এটি এসএমএস পাঠাবে কিন্তু অনভিপ্রেত প্রবেশাধিকার কিভাবে নির্ণয় করবে এখানে অযাচিত প্রবেশাধিকার নির্ণয় করা যাবে একটি টাচ ইন্টারফেস বর্তনীর বেজে উঠবে নির্ণয় এর পরে কি হবে বেশিরভাগ ক্ষেত্রে এলার্ম সিস্টেম পাঠিয়ে সাবধান করে দেয় এইটা হচ্ছে টাচ সেন্সর পদার্থের তারতম্য নির্ণয়ে উপযুক্ত মডিউলটিতে টি এই স্পর্শের উপস্থিতি অথবা অনুপস্থিতি ইঙ্গিত করবে

যে পরীক্ষাটি আমরা করেছি তাতে আরডুইনো বোর্ড ও পাঠিয়ে দিয়েছি এইটা হচ্ছে রেখ চিত্রটি তো এইটা হচ্ছে গ্রাউন্ড টি D2 পিনের সাথে যুক্ত এবং এটি গ্রাউন্ড এর সাথে যুক্ত এখন এইটা হচ্ছে আরডুইনো উনোমান High রাখছি

এবার লুপ বিরতি দেব এবং আবারও পিন দুইয়ের মান নিম্নমুখী করব এসএমএস টি কি করে সেটা আমরা পরবর্তী অংশে দেখব পূর্ববর্তী উদাহরণে কি করলাম আমরা না আমরা এসএমএস টি ব্যবহার করতে হবে যেটি এখানে প্রয়োজন "ATCMGF1" তারপর আমরা এক সেকেন্ডের এ পৌঁছে যাবে এবং আবারো একটা বিরতি নিচ্ছি আমরা যতগুলো অক্ষর আছে গুনলে দেখবে 26 আসছে আজকের পরীক্ষায় আমরা একটা টাচ সেন্সরের বৈশিষ্ট্য আলোচনা করেছি দেখা যাক এই টাচ সেন্সরের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করা যায় এইটা হচ্ছে টাচ সেন্সার টাচ সেন্সর এর সাথে যেটা কিনা A0 এখন যেরকম আমি বলেছিলাম আমি একটা এলইডি দুনম্বর পিন যোগ করব এটা শুধুমাত্র যাচাইয়ের জন্য যে বার্তাটি পাঠানো হয়েছে কি হয়নি

কোড পেয়েছি এই সমগ্র পদ্ধতিটা খুবই সোজা কিন্তু আসল কথা হচ্ছে যে এই টাচ সেন্সর টির বিচিত্র রকমের ব্যবহার আছে ধন্যবাদ